হ্যালো হাই এনহ্যান্সিংসফট স্কিলস এবং পার্সোনালিটি বিষয়ে এনপিটিএল এর এমওসিসির কোর্সে আবার স্বাগত জানাই আমি আইআইটি কানপুরের হিউমানিটিস ও সমাজ বিজ্ঞান বিভাগ থেকে রবিচন্দ্রন বলছি আমি গত আট সপ্তাহ ধরে আপনাকে এই কোর্সটি সম্পর্কে বলছি এটি শেষ সপ্তাহ শেষ ইউনিট এবং শেষ পাঠ এটির পাঠ সংখ্যা 40 এবং খুব যথাযথভাবে আমি পারিপার্শ্বিক যত্ন নিয়ে এই পুরো কোর্সটি শেষ করতে চাই এখন বাস্তবে তা বুঝতে চেষ্টা করার আগে মনে রাখতে হবে কেন আমাদের সত্যিই পারিপার্শ্বিক যত্ন নেওয়া উচিত এবং আমরা এটি সম্পর্কে কী করতে পারি আসুন আমরা পূর্ববর্তী পাঠে কী করেছি তার প্রধান অংশ একবার পুনরাবৃত্তি করি সর্বশেষে আপনি কীভাবে আপনার স্মৃতিশক্তিকে উন্নত করবেন আর নাম এবং মুখগুলি মনে রাখার জন্য এটি প্রশিক্ষণ নেবেন তা শিখলেন যদিও নাম এবং মুখগুলি মনে রাখার মতো একটি বৈশিষ্ট্য তবুও তন্দ্রা ও অপর্যাপ্ত ডায়েটের কারণে লোকেরা নিজের স্মৃতিশক্তি দুর্বল করে তোলে সুতরাং নামগুলি মনে রাখার জন্য আপনি যখন কোনও নাম প্রথম শোনেন তখন আপনার মনোযোগ দেওয়া উচিত নামের বানান উচ্চারণ এবং অর্থ সম্পর্কে স্পষ্ট অনুসন্ধান করুন এটি তিনবার ব্যবহার করুন সুতরাং যখন আপনি কোনও পার্টির সময় একই দিনে তিনটি পৃথক সভা পয়েন্টে তিনবার ব্যবহার করেন তখন আর আপনি নামটি ভুলে যাবেন না নাম এবং মুখগুলি মনে রাখার সর্বোত্তম উপায় হল নামটি মুখের সাথে সংযুক্ত করা যা দুটি উপায়ে করা যেতে পারে একটি নামটিকে কিছু অর্থ বানানোর মাধ্যমে এমন পরিস্থিতিতে সহজ হয়ে যায় যেখানে নামগুলি নিজের অর্থ কিছু বোঝায় আর নামটি থাকে মুখে ঠিক আছে এখন উদাহরণস্বরূপ চন্ডিনীর মতো একটি নাম অবিলম্বে চাঁদের সাথে যুক্ত হতে পারে যখন স্ট্যাপল্টনের মতো নামের জন্য উপযুক্ত চিত্র পাওয়া খুব কঠিন সুতরাং আপনি যা করতে পারেন তা হল আলাদা করতে পারেন তারপরে আপনি স্ট্যাপল এবং টন সনাক্ত করুন তারপরে আপনাকে এমন অনেকগুলি স্ট্যাপল কল্পনা করতে হবে যা একটি টনের ওজনের সমান এবং নামটি মুখের সাথে বেঁধে রাখতে হবে নামের সাথে কোনও চিত্র বা ব্যক্তির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যুক্ত করা উচিত সুতরাং আসুন আমরা সূর্যকে ঈশ্বরের সূর্য বলি সুতরাং সূর্যের রঙ সোনার তাই যদি আপনি সূর্যকে সোনার রঙযুক্ত চশমা পরা মনে করেন তবে আপনি যখন সোনার রঙযুক্ত চশমা মনে রাখবেন তখন নামটি স্মরণ করতে সক্ষম হবেন এবং প্রতিদিনের জীবনে জিনিসগুলি মনে রাখার জন্য আপনার নোটিশ বোর্ড তালিকা অ্যাপ্লিকেশন হিসাবে মেমরি এইডগুলি ব্যবহার করা উচিত যা মোবাইলগুলিতে ব্যবহার করা যেতে পারে যাতে আপনি যখন মনে করেন তখনই এটি নোট করতে পারবেন এবং তারপরে সম্পূর্ণ হওয়া আইটেমগুলিকে দেখুন এবং আপনি যখন এটি সম্পন্ন করবেন এবং সর্বদা এই তালিকাটি রাখার চেষ্টা করবেন আপনি যেখানেই থাকুন না কেন আপনার পকেটে বা আপনার মোবাইলে অথবা আপনার হ্যান্ডব্যাগ বা আপনার স্যুটকেসে যাতে আপনি সেগুলি ঘন ঘন ব্যবহার করতে পারেন আপনার স্মৃতিশক্তি উচ্চতর তা ভাবতে গিয়ে একটি জিনিসও যেন বাদ না যায় তারপরে আপনি জিনিসগুলি কখনই ভুলতে পারবেন না এটি প্রতিটি মানুষের ভুল এবং সাধারণত আমরা এরকম ভাবি তবে তারপরেও খুব দুর্দান্ত ব্যক্তি তাদের দুর্দান্ত স্মৃতির জন্য পরিচিত তাঁরাও খুব ছোট জিনিস ভুলে যান সুতরাং এই বিষয়গুলি নোট করা জরুরী যাতে আপনি ভুলে না যান এগুলি ছাড়াও আমি বলেছিলাম যে আপনার স্মৃতিশক্তিকে প্রশিক্ষণ দেওয়ার দরকার আপনি আপনার স্মৃতি ব্যবহার করে গেমস বা অনুশীলন ক্রিয়াকলাপগুলি ব্যবহার করে আপনি ধাঁধার সমাধান দাবা খেলা এবং একটি নতুন ভাষা শেখার চেষ্টা করতে পারেন আর মনকে সচল রাখুন আপনার মন এবং স্মৃতিকে সংগঠিত করার মাধ্যমে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন এবং আরও দক্ষ হয়ে উঠবেন এখন আপনি এইগুলি ব্যবহার করবেন এবং আপনার জীবন এবং ক্যারিয়ারকে আরও দক্ষ করে তুলবেন এই আশায় এই পরিবেশক্রমটির সমাপ্তি চিন্তাভাবনাটি হল আমাদের পরিবেশকে নিরাপদ এবং টেকসই রাখা সুতরাং এটি করার জন্য প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে এটি আমাদের জীবিত পরিবেশ আর মানুষ হিসাবে আমাদের ঠিক কি করা দরকার পরিবেশ কী যদিও ভাল পরিবেশটি আমাদের পার্শ্ববর্তী অবস্থাকে বোঝায় তাই এটি প্রাকৃতিক হতে পারে বা মনুষ্যনির্মিত হতে পারে সাধারণত এটা পার্শ্ববর্তী অবস্থাকে বোঝায় এটি সেই অঞ্চলটিকে বোঝায় যেখানে আমরা বাস করি এটি পৃথিবীর প্রাকৃতিক জীবন কিন্তু তা সমগ্র বাস্তুতন্ত্রকে অন্তর্ভুক্ত করে সুতরাং পরিবেশ এমন কিছু নয় যা কেবল ব্যক্তির সাথে সম্পর্কিত এটি পৃথিবীর সমস্ত প্রাকৃতিক জীবন এর পাশাপাশি বিশ্বব্যাপী বাস্তুতন্ত্রকে অন্তর্ভুক্ত করে যাইহোক মানুষ তাদের অহঙ্কারী প্রবণতার কারণে তাদের চারপাশে থাকা সমস্ত কিছুর দখল পেতে চায় সুতরাং তাদের সামনে যা কিছু আছে যদি তারা দখল করতে পারে তবে তারা তা দখল করে উদাহরণস্বরূপ একজন ট্রাক ড্রাইভার যিনি ধরে নিয়েছেন যে গাড়ি চালানোর সময় তিনি তার ট্রাকের সম্মুখ ভাগের মালিক এটি বিশ্বাস করা হয় যে 10 থেকে 20 ফুট পর্যন্ত তিনি মনে করেন যে তা নিজের সে তাঁর নিজের মনস্তাত্ত্বিক চিন্তায় মালিকানাধীন সুতরাং সেই কারণেই কেউ যখন এই সিটটি অতিক্রম করে তখন তিনি বিরক্ত হন এমনকি তিনি অনুভব করেন যে তার অনুমতি গ্রহণ না করে বা এত তাড়াতাড়ি অতিক্রম না করে পার হয়ে যাওয়া ব্যক্তিকে আঘাত করার তার একধরনের অধিকার রয়েছে সুতরাং এই ধরণের আগ্রাসী চিন্তা মাথায় আসে এটি মানুষের অহঙ্কারী প্রবণতার কারণেই ট্রাক চালকের মতোই সাধারণ মানুষও এমনভাবে বিশ্বাস করে এবং আচরণ করে যেমন তাদের চারপাশের যে জায়গাগুলি তাদের ব্যবহার করার জন্য এবং এটি তাদের উপভোগ্য এবং তাদের তা ধ্বংস করার অধিকার রয়েছে এবং সেখানে যা কিছু আছে তা তাঁরা ব্যবহার করতে পারে যেখানে মানুষের খাদ্য সামগ্রী এবং সেইসাথে প্রাণী ও পাখিও রয়েছে সুতরাং মানুষ মনে করে যে সে সমস্ত কিছু ব্যবহার করতে পারে এবং সমস্তই তার হাতে রয়েছে এখন মানুষ যা করেছে সাধারণভাবে এইভাবে তারা নগরায়ন ও আধুনিকীকরণের মাধ্যমে তাদের থাকার জায়গাগুলি প্রসারিত করে বৈশ্বিক বাস্তুতন্ত্রকে বিঘ্নিত ও ধ্বংস করেছে সুতরাং অনেকগুলি বাঁধ এবং রাস্তার মতো সাধারণ জিনিস বন পরিষ্কার করা এবং অনেক পাখি ও প্রাণীর আবাস ধ্বংস করতে ব্যয় করা হয় আসুন আমরা কিছুক্ষণ কৃত্রিম বনাম প্রাকৃতিক বিতর্কটি দেখি আমরা আমাদের বৈষয়িক লাভের জন্য প্রকৃতিকে ধ্বংস করার সাথে সাথে আমরা প্রকৃতি থেকে সরে এসে কৃত্রিম জীবনযাপন শুরু করি কৃত্রিম জীবনে সবকিছু নকল তবে তবুও আমরা ভেবে ফেলি যে জিনিসগুলি আসল এবং আমরা মেকি জীবন যাপনের চেষ্টা করি আমাদের বুঝতে হবে যে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি প্রকৃতি থেকে এসেছে এবং সেগুলি বিনামূল্যে সুতরাং আমরা কৃত্রিম জিনিসের উপর এতটা নির্ভর করি তবে আপনি যদি জীবনের প্রয়োজনীয় জিনিসগুলি দেখেন তবে সেগুলি প্রকৃতপক্ষে মুক্ত এবং আমরা প্রকৃতি থেকে সবকিছু পাই আমাদের থাকার জায়গা প্রকৃতি থেকে আমাদের দেওয়া হয়েছে প্রথমদিকে এটি নিখরচায় ছিল তবে এখন আমরা কেনার জন্য অর্থ ব্যবহার করে এবং তারপরে ক্ষমতা ব্যবহার করছি তবে সাধারণত এটি এমন একটি বিষয় যা প্রকৃতি থেকেই আমাদের দেওয়া হচ্ছে যে বায়ু ব্যবহারে আমরা বেঁচে থাকি আমরা যে জল পান করি এবং সূর্যের কাছ থেকে পাওয়া শক্তি এবং আমরা যে খাবার খাই সুতরাং এগুলি সমস্ত প্রকৃতি থেকে আমাদেরকে নির্দ্বিধায় দেওয়া হয় তবে আজ আমরা তাদের পণ্য হিসাবে তৈরি করছি এবং তারপরে আমরা জল বিক্রি করছি আমরা বায়ুও বিক্রি করছি তাই তো তবে আমাদের সুখী স্বাস্থ্যকর এবং সুরেলা জীবনযাপনের জন্য এগুলি অত্যন্ত প্রয়োজনীয় যদি কেবলমাত্র আমরা এগুলিকে উচ্চতর বাণিজ্যিকীকরণ না করি এবং তারপরে আপনি যদি তাদের নিখরচায় এবং প্রাকৃতিক নিয়মে ব্যবহার করতে সক্ষম হন তবেই এবং যখন আমরা কৃত্রিম জীবনে বাস করি তখন সবকিছু খুব তাড়াহুড়ো করে করতে হয় এবং কম সময়ে আরও বেশি অর্জন করার জন্য এবং ন্যূনতম কাজ করে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য প্রত্যেকে প্রচণ্ড চাপের মধ্যে থাকি এখন এই তাড়াহুড়ো এড়াতে আপনার প্রকৃতির খুব কাছাকাছি জীবনযাপন করা দরকার তবে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি এবং আমরা আমাদের চিন্তাভাবনা করছি যে এতে আমাদের সময় সাশ্রয় করবে ইন্টারনেট মোবাইল ই মেইল এসএমএস চ্যাট ইত্যাদির দিকে নজর দিন আমরা ভেবেছিলাম যে এই জিনিসগুলি আবিষ্কার করে আমরা এতটা সময় বাঁচাতে সক্ষম হব তবে সময় সাশ্রয়ের নামে এই ডিভাইসগুলি আমাদের সময়কে হাইজ্যাক করে এবং আমাদেরকে সর্বদা স্বল্প সময়ের সাথে চালিয়ে রাখে তবে আপনি যদি প্রকৃতির দিকে নজর দেন তবে প্রকৃতি কিছু করার জন্য তাড়াহুড়ো করে না তবে সবকিছুই প্রকৃতির সময়ে ঘটে চারপাশের সাথে তাল মিলিয়ে জীবন যাপন করে মানুষ সব কিছু অর্জন করতে পারে যাইহোক মানুষের অহংকার এবং অধিকারের বোধ যা নৃতাত্ত্বিক বা মানব কেন্দ্রিক প্রকৃতি হিসাবে পরিচিত পরিবেশের ক্ষতি করছে পৃথিবী যদি আপনি এটি তাকান একমাত্র জায়গা যেখানে মানুষ বেঁচে থাকতে পারে তবে যেন নিজের ঘরে আগুন জ্বালানোর জন্য মানুষের প্রাকৃতিক সম্পদের নির্বিচারে ব্যবহার জীবাশ্ম জ্বালানী পানীয় জল এবং অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির হ্রাস ঘটায় এখন যখন আমরা এই উৎসগুলি হ্রাস করছি এবং বিশেষত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বাড়িয়ে দিচ্ছি তখন যা হচ্ছে তা হল আমরা কার্বন ডাই অক্সাইড বা CO2 নির্গমন করছি এবং এই তথাকথিত গ্রীনহাউস প্রভাব সৃষ্টি করি যা পৃথিবীতে তাপকে আটকে দেয় এবং তাপমাত্রা বৃদ্ধির কারণ হয় এটি আবার গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে পরিচালিত করে এবং গ্লোবাল ওয়ার্মিং হিমবাহ গলিয়ে বন্যা এবং সুনামিসের কারণ হতে পারে পৃথিবীর এক অংশে খরার সৃষ্টি হতে পারে এবং অন্যদিকে বন্যা হতে পারে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির অন্য পরিণতি এবং এটি উপকূলীয় অঞ্চলের নিকটবর্তী শহরগুলিকে নিমজ্জিত করতে পারে দ্বীপপুঞ্জগুলি কোনও চিহ্ন ছাড়াই হতে পারে এবং একবার সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে এটি কাছাকাছি সমস্ত জমি নিমজ্জিত করবে যাতে জমি খুব দুর্লভ হয়ে উঠবে এবং লোকেরা শীঘ্রই ভুলে যাবে যে তারা কোন দেশের কারণ একটি দেশ এবং অন্য দেশের মধ্যে এই সীমানা থাকবে আক্ষরিক এবং রূপকভাবে জল দ্বারা ঝাপসা করা এবং দেশগুলির মধ্যে সীমানা বিশেষত জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের দিকে ঝাপসা হয়ে যাবে অনেক মানুষ জলবায়ুর জন্য শরণার্থী হয়ে উঠবে কারণ তারা জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের কারণে তাদের বাড়ি তাদের জাতি এমনকি তাদের দেশও হারাবে এবং তারা খাবারের জন্য শুকনো অঞ্চলে চলে যাবে এবং তারা খাদ্য এবং অন্যান্য দুর্লভ উৎসগুলির জন্য লড়াই করবে জলবায়ু পরিবর্তনের জন্য অনেকগুলি চলচ্চিত্র রয়েছে এবং ডে আফটার টুমরো ওয়াটার ওয়ার্ল্ড ম্যাড ম্যাক্স ফিউরি রোডের Day After Tomorrow Water World Mad Max Fury Road মতো কয়েকটি চলচ্চিত্র রয়েছে এটি সবগুলিই ডাইস্টোপিয়ান ওয়ার্ল্ডের চিত্র তুলে ধরে সুতরাং ডাইস্টোপিয়ান একটি অত্যন্ত নেতিবাচক পৃথিবী অত্যন্ত উদ্বেগজনক এবং হতাশাজনক পৃথিবী যেখানে জলের অভাবের সাথে সাথে যাযাবর হয়ে উঠেছে তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যাযাবররা জিপসির মতো কোনও জায়গায় নেই কেউ স্থিরও নেই নির্দিষ্ট ঘরে থাকার জন্য সুতরাং তাদের ঠিকঠাক চলতে হবে এবং তা প্রকৃতির উপর নির্ভর করে যে তারা একের পর এক বিপর্যয়ের আকারে তাদের তাড়া করছে সুতরাং তাদের একটি জায়গা সন্ধান করতে হবে তাই আজ তারা এক জায়গায় রয়েছে বন্যা এসে সেই জায়গাটি দখল করে আছে যেখানে তারা বাস করতে পারে এমন নিকটস্থ জায়গায় যেতে হয়েছিল এবং চলতে চলতে তারা তাদের কাছের এবং প্রিয়জনদের কিছু হারিয়ে ফেলবে সুতরাং জীবন সম্ভবত এই জাতীয় যাযাবর প্রবণতা এবং একটি বাধ্যতামূলক যাযাবর জীবন যা এই সিনেমাগুলি চিত্রিত করার চেষ্টা করে সাইলেন্ট গ্রিনের মতো কিছুটা পুরানো চলচ্চিত্রের মতো অন্যান্য সিনেমাও রয়েছে এবং স্নো পিয়ার্সারের মতো সাম্প্রতিক ঘটনা যেখানে তারা জলবায়ু পরিবর্তনের জন্য তৈরি খাদ্য সংকট মোকাবিলার চেষ্টা করে এবং কীভাবে তারা খাদ্য সংকট মোকাবেলা করার চেষ্টা করে এবং তারা সয়লেন্ট গ্রিনে দেখায় লোকেরা এই সয়লেন্ট গ্রিন খেতে পছন্দ করে তবে তারা বুঝতে পারে যে এটি আসলে মৃত মানবদেহের পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়াজাত অন্যদিকে স্নো পিয়ারসার এ আবার তাদেরকে এক প্রকার প্রোটিন বার দেওয়া হয় যা আসলে আরশোলা এবং অন্যান্য পোকামাকড় দিয়ে তৈরি পোলার সিটি রেড নামে আরও একটি জলবায়ুর কল্পকাহিনী রয়েছে এখন এই উপন্যাসে এটি যাযাবর এর মতো জীবনযাপন করা লোকদের অস্তিত্ব দেখায় তারা পুরাতন সময়ে ফিরে যাওয়ার মতো খাবারের জন্য শিকার করে তারা সেই খাবারের জন্য শিকার শুরু করে এবং তারা স্ত্রী গর্ভ সহ সম্পদ ভাগ করে নেয় উপন্যাসে সংখ্যালঘু মহিলাদের কেবল তখনই সুরক্ষার ব্যবস্থা করা হয় যদি তারা প্রজনন লটারিতে অংশ নিতে ইচ্ছুক থাকে যেখানে এক মহিলাকে পর্যায়ক্রমে ছয় পুরুষের সাথে থাকতে হয় এখন এই বিষয়গুলি উত্থাপিত হয় আপনি কি এতে খুশি হবেন মানবদেহ বা আরশোলা দিয়ে তৈরি এই জাতীয় খাবার খেতে কি আপনি খুশি হবেন আপনি কি আপনার স্ত্রীকে অন্য পুরুষদের সাথে এই জাতীয় জৈবিক অবস্থান ভাগ করতে দিতে সক্ষম হবেন সুতরাং এই ইস্যুগুলি এই উপন্যাসগুলি থেকে উত্থাপিত হয় যদি না আমরা এখন জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিছু করতে যাই এটি জলবায়ু পরিবর্তন বিপর্যয় সম্পর্কিত পয়েন্টগুলিও উত্থাপন করে এবং বলে যে এটি নারী শিশু এবং প্রান্তিককে সবচেয়ে বেশি প্রভাবিত করবে এবং এখান থেকে একটা আকর্ষণীয় বিষয় পাওয়া যায় যে রাজনীতিবিদ এবং ধনী ব্যক্তিরা পৃথিবীর নীচে টানেল তৈরি করেও বেঁচে থাকার উপায় খুঁজে পাবেন সুতরাং তারা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলেন এবং তারা টানেলগুলি তৈরি করিয়েছিলেন এবং তারা কীভাবে সর্বশেষ সরঞ্জাম নিয়ে চলা যায় তা শিখেছেন তারা পৃথিবীর নীচে বাস করে উপরে জীবনযাপনকারী লোকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এখন আপনি যখন এই উপন্যাসগুলি পড়বেন এই সিনেমাগুলি দেখুন যদিও এই উপন্যাসগুলি এবং চলচ্চিত্রগুলি ভীতিজনক বলে মনে হয় এগুলিকে ক্লাই ফাই এবং ক্লাই ফ্লিকস বলে কারণ এগুলো জলবায়ু কথাসাহিত্য এবং জলবায়ু চলচ্চিত্র এগুলো আমাদের একটি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে কারণ এগুলো কেবল আমাদের গভীর ঘুম থেকে ঝাঁকুনি দিয়ে জাগাতে চায় এগুলো মনে করাতে চায় পরিবেশের যত্ন নেওয়ার প্রতি আমাদের ঔদাসিন্য এবং আত্মতুষ্ট দৃষ্টিভঙ্গি এঁদের বিস্মিত করে এখন যখন এই জিনিসগুলি আমাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তখন আমরা যদি জেগে না উঠি এবং পরিবেশের যত্ন নেওয়া শুরু না করি এবং যদি আপনি এই বিশ্বব্যাপী বিপর্যয় ঘটতে দেন তবে আপনাকে বুঝতে হবে যে মানুষ সম্ভবত কোনও চিহ্ন ছাড়াই নিশ্চিহ্ন হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত যে কোনও সার্বভৌম বিপর্যয় মানুষকে কোনও চিহ্ন ছাড়াই মুছে ফেলতে পারে কোনও প্রজাতির মানুষ বেঁচে থাকবে না যা বেঁচে থাকবে তা হল কেবল কিছু লতা পোকামাকড় যেমন আরশোলা সুতরাং তারা তখনই বাঁচতে সক্ষম হবে যদি আপনি সাধারণভাবে মানুষের জীবদ্দশার দিকে নজর দেন নয়তো মানুষ পৃথিবী গ্রহে দেরিতে এসে পৌঁছেছিল এবং খুব শীঘ্রই এটিকে ছেড়ে চলে যাবে যাইহোক এই পৃথিবীতে প্রজাতি হিসাবে মানুষের জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের সচেতন শ্রদ্ধাশীল এবং যত্নবান হয়ে ও মৃদুভাবে এর ব্যবহার করে পরিবেশকে সহায়তা করতে হবে আমাদের শিখতে হবে কীভাবে এই উৎসগুলিকে টেকসই রাখা যায় কীভাবে আমরা পুনর্নবীকরণযোগ্য উৎস ব্যবহার করতে পারি এবং আমাদের যে দুষ্প্রাপ্য উৎস আছে তার ব্যবহার ও শোষণের পরিবর্তন এখন এটি কীভাবে সফট স্কিলস এবং আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত ভবিষ্যতে একজন ব্যক্তির পরিবেশের যত্ন নেওয়ার দক্ষতা একটি অত্যন্ত সফট স্কিলস এবং তা খুব উন্নত ব্যক্তিত্বের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে অনেক লোক বিশেষত আল গোরের মতো কেউ যাকে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল কারণ তিনি জলবায়ু পরিবর্তনের কারণটির পক্ষে ছিলেন তিনি এটিকে অগ্রভাগে নিয়ে এসেছিলেন এবং তারপরে তিনি এখন পর্যন্ত এই ধরণের সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন এবং আপনার এটির উপলব্ধি হওয়া উচিত এটি একটি ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায় এবং তারপরে লোকেরা আপনার অবসিট কী তা দেখার চেষ্টা করবে সুতরাং আপনি কি একজন কর্মী বা আপনি একজন কর্মী বা আপনি সন্দেহবাদী বা কোনও ধরণের গোপন এজেন্ডা নিয়ে সন্দেহ করছেন সুতরাং এই জিনিসগুলি আপনার ব্যক্তিত্বকে টাইপ করতে চলেছে এবং এটি একটি সফট স্কিলস যা আপনি যখন স্বতন্ত্র স্তরের সাথে স্বতন্ত্র স্তরে আলোচনা করতে সক্ষম হন এবং যখন আপনি ব্যক্তি হিসাবে সমাজের সাথে আলোচনা করতে সক্ষম হন আপনার পরিবেশের সাথে খুব সুরেলা পদ্ধতিতে আলোচনা করাও শিখতে হবে যাতে এটি আপনাকে একটি সম্পূর্ণ বিকাশযুক্ত ব্যক্তিত্ব হিসাবে দেখায় এজন্য আমি আপনাকে কিছু সাধারণ টিপস দিতে চাই আমাদের পরিবেশের যত্ন নেওয়ার জন্য সহজ পদক্ষেপগুলি বলতে যাচ্ছি যত দ্রুত সম্ভব এই টিপসটি ব্যবহার করে পরিবেশের যত্ন নেওয়া শুরু করার চেষ্টা করব সুতরাং এই দিনটি এবং এই মুহুর্তটি ছাড়া আর কোনও দিন বা মুহূর্ত ভাল নয় পরিবেশের যত্ন নেওয়াটা এখন শীর্ষে আমি যে বুদ্ধিটি দিতে চাই তা হল যেকোনও অপচয় বন্ধ করুন কিছু নষ্ট করবেন না কারণ একটি উৎস তৈরি করতে এটা অনেক সময় নেয় যেহেতু উৎসগুলিতে খাদ্য বা জল এর অভাব তাই এগুলো অপচয় করবেন না আপনি খুব ধনী হতে পারেন আপনার কাছে প্রচুর পরিমাণে দ্রব্যাদি রয়েছে তবে আপনি কেবল এগুলি ফেলে দিতে পারবেন না কেবল এগুলি কেনার জন্য আপনার কাছে অর্থ আছে বলে এগুলি নষ্ট করতে পারবেন না আপনি এগুলি নষ্ট করতে না পারার কারণটি হল অন্য কারও দ্বারা নির্মিত সম্পদের অপব্যবহার বা অপব্যয় করার কোনও অধিকার আপনার নেই তাই কোনও অপচয় করবেন না এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটি হল যতটা সম্ভব বর্জ্য পুনর্ব্যবহার করা তাই পুনর্ব্যবহার করার চেষ্টা করুন পুনরায় ব্যবহারের চেষ্টা করুন অপচয় করবেন না সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল জল সংরক্ষণ করা পানীয় জল এবং সেইসাথে সাধারণ জল এটি ন্যূনতম প্রয়োজনীয় পরিমাণে ব্যবহার করা উচিত দাঁত ব্রাশ করার সময় নল চালালে দুই থেকে তিন লিটার ব্যবহৃত হয় আসলে ব্রাশ করতে আপনার কেবল 100 মিলি বা 50 মিলি প্রয়োজন এবং আপনার মুখ ধোয়ার জন্য কিছুটা সুতরাং ফল ধোয়া ইত্যাদি কেবলমাত্র নল চালানো এবং তারপরে ধোয়া শাকসব্জি ধুয়ে ফেলা এখন আপনাকে নল বন্ধ করতে হবে পরিষ্কার করার মুহুর্তে নলটি বন্ধ করুন একইভাবে আপনার বিদ্যুৎ সংরক্ষণ করা দরকার কারণ আমাদের বিদ্যুত উত্পাদন করতে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন তাই এটি অপচয় করবেন না লাইট ফ্যান এসি টিভি ল্যাপটপ বা যে কোনও কিছুই বিদ্যুৎ ব্যবহার না করে যখন এটি ব্যবহার না করে বন্ধ করুন এবং সাধারণত এসি এড়ানোর চেষ্টা করুন এবং যথাসম্ভব এয়ার কন্ডিশনার ব্যবহার এড়াতে চেষ্টা করুন তবে ব্যবহারের সময় দরজাটি বন্ধ করুন যাতে আপনি শীতল বাতাসকে বেরোতে না দেন জলবায়ু পরিবর্তনের নেতাকর্মীরা যে অন্য গুরুত্বপূর্ণ বিষয়টিকে সমর্থন করার চেষ্টা করছেন তা হল তারা বলেছে যে আপনার ফ্লাইটে ভ্রমণ এড়ানো উচিত কারণ তারা বলে যে আপনি প্রচুর জীবাশ্ম জ্বালানী গ্রহণ করছেন এবং প্রস্তাবিত ভ্রমণ মোড ট্রেন ব্যবহার করতে পারেন তারা বলেন যে এটি কম ব্যবহার করতে সম্ভব হলে তবে এর চেয়ে বেশি আপনার গাড়ীর পুলটি ঠিকঠাক ব্যবহার করা উচিত যার অর্থ আপনি উত্তোলন করেন বা আপনি কারও সাথে সিট ভাগ করেন বা আপনি কাউকে আপনার গাড়ীর সিট ব্যবহার করতে দেন গাড়ীতে সিট ভাগ করুন এটি কেবল একার জন্য ব্যবহার করবেন না এবং যদি সম্ভব হয় তবে সর্বজনীন পরিবহণ ব্যবহার করুন যা আবার কম জীবাশ্ম জ্বালানী গ্রহণ করে সুতরাং এর মাধ্যমে আপনি প্রচুর CO2 নিঃসরণ কমাতে পারবেন সাইকেল ব্যবহার করুন বা কেবল হাঁটুন যদি সম্ভব হয় আপনি এমনকি গণপরিবহন এড়িয়ে সাইকেল ব্যবহার করলে আপনি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর হয়ে উঠবেন এবং যদি আপনি কর্পোরেট অফিসের অভ্যন্তরে থাকেন তবে লম্বা বিল্ডিংগুলির লিফট ব্যবহার করবেন না হাঁটাচলা করবেন সিঁড়িতে তবেই আপনি আরও স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব হতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিকের ব্যবহার এড়ানো প্লাস্টিক হল একটি জৈব সংশ্লেষযোগ্য উপাদান আর এটা পচে না তাই এটি মাটিতে ফেলে রাখলে এটি ক্রমবর্ধমান গাছপালা বা কোনও জৈব জীবের ক্ষতি করতে পারে এগুলিকে নদীতে ফেলে দেওয়া নদী প্রবাহকে আটকাতে এবং অবশেষে এগুলিকে স্থির করে তুলতে পারে সুতরাং আমরা শুনেছি যে অনেকগুলি পুল এবং হ্রদ এবং নদী স্থির হয়ে গেছে এবং তারা চলাচল করতে পারছে না তারা গতিহীন হয়ে যায় এবং তারপরে তারা নিঃশেষ হয়ে যায় তাই নদীগুলি কেবল প্লাস্টিকের কারণে নিঃশেষ হয়ে যায় সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনার এগুলি ব্যবহার বন্ধ করা উচিত এবং ইতিমধ্যে অনেক শহর রয়েছে যেখানে এর ব্যবহার বন্ধ করে দিয়েছে বা তারা প্লাস্টিকের ব্যাগের দাম বাড়িয়ে তাদের ব্যবহার প্রতিরোধ করছে তাই আপনার নিজের রান্নাঘরের বাগানের চাষ করে কীটনাশক এড়ান আপনি যদি নিচতলায় বাস না করেও চাষ করতে পারেন তবে আপনার নিজের ছাদে বাগান থাকতে পারে এবং আপনার নিজের খাবার বাড়িতে পেতে পারেন এর স্বাদ বেশি এবং এটি জৈব এবং কীটনাশক ছাড়াই এটি স্বাস্থ্যকর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হল বাচ্চাদের সংবেদনশীল করা দরকার আপনার বাচ্চাদের প্রকৃতির আশেপাশে নিয়ে যান এবং তাদের কম্পিউটার বা মোবাইলগুলিতে ভিডিও গেম এ ডুবে যাওয়ার চেয়ে সবুজ পরিষ্কার এবং খাঁটি পরিবেশে থাকার আনন্দটি অনুভব করুন এদের বাইরে নিয়ে যান অভিজ্ঞতা তৈরি করুন এবং পরীক্ষামূলক শিক্ষাগুলি আসলে তাদের পরিবর্তন করবে এবং খাঁটি প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে আসার পরে অনেক শিশু পার্ক পরিষ্কার করার মতো স্বেচ্ছাসেবী পরিষেবাতে চলে গেছে ঠিক আছে পরিবেশকে সাধারণভাবে পরিষ্কার রাখতে হবে সুতরাং তারা এতে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তাদের নিখুঁত পরিবেশের এই তাত্পর্যটি অভিজ্ঞতার সাথে অনুভব করার মাধ্যমে অনুপ্রেরণা এসেছে এবং যখন আপনি কোনও জিনিস কিনছেন এবং এটি যদি কিছু জার বা পাত্রে আসে তখন জার এবং পাত্রে ধুলার পাত্রে ফেলে দেওয়ার পরিবর্তে পুনরায় ব্যবহার করুন এবং যতদূর সম্ভব বিদ্যুতের পরিবর্তে সৌর শক্তি ব্যবহার করুন এবং যদি সৌর চালিত চার্জ থাকে তবে সৌর চালিত লণ্ঠনগুলি সেগুলি ব্যবহার করতে পারেন প্লাস্টিকের পরিবর্তে আপনার ব্যাগগুলি কেনাকাটা করার জন্য ব্যবহার করুন তারপরে মলগুলিতে প্লাস্টিকের ব্যাগ পাওয়া এবং তার জন্য অর্থ প্রদানের ব্যপার টা ত্যাগ করুন সুতরাং আপনার ব্যাগগুলি আপনার সাথে রাখুন তাই অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যাগগুলিতে অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন তবে একই সময়ে শপিংয়ের জন্য আপনার নিজের ব্যাগগুলি বহন করাটা নীতি হিসাবে তৈরি করুন এবং মুদ্রণের ক্ষেত্রে প্রিন্টিং এবং কাগজের ব্যবহার ন্যূনতম করুন তাই যতদূর সম্ভব নরম অনুলিপি ব্যবহার করার চেষ্টা করুন সুতরাং আপনি যদি কোনও মিটিংয়ে থাকেন তখন আপনার ল্যাপটপ এবং একটি প্রজেক্টর ব্যবহার করুন এবং তারপরে আপনি 50 পৃষ্ঠার উপকরণের 40 টি প্রিন্টআউট দেওয়ার পরিবর্তে একটি স্ক্রিনে সবকিছু প্রদর্শন করতে পারেন যা ভাল প্রক্ষেপণের সাহায্যে পর্দায় প্রদর্শিত হতে পারে এবং প্রত্যেকে দেখতে পাবে এবং তারপরে এ সম্পর্কে মন্তব্য করুন সুতরাং আপনি যেখানেই কাগজ এবং মুদ্রণের ব্যবহার এড়াতে পারবেন তাই ভালো কারণ আপনি গাছ থেকে কাগজ পান এবং তারপরে আপনি তা সংরক্ষণ করতে পারেন এই কাগজের ব্যবহার যাতে পরিবেশকেও খুব স্বাস্থ্যকর করে তুলছে এবং বাল্বগুলি ব্যবহারের ক্ষেত্রে কম শক্তির বাল্বগুলি ব্যবহার করুন তাই আপনি যেখানেই এই এলইডিটি ব্যবহার করা সম্ভব তাই আপনি ব্যবহার করতে পারেন এবং সাধারণত আপনি যখন দেখেন যে উচ্চ ওয়াটের বাল্ব ব্যবহার করার পরিবর্তে আপনি যদি সেই ছোট জায়গায় কম ওয়াটের একটি ব্যবহার করতে পারেন এটির করার চেষ্টাই করুন এবং ব্যবহার এবং নিক্ষেপ পণ্যগুলি কিনুন এড়িয়ে চলুন তাই আজকাল কখনও কখনও এতগুলি জিনিস ব্যবহার হয়ে গেছে এবং আপনি এটি একবার ব্যবহার করতে পারেন এবং এটি মেরামত করতে গেলে আপনাকে এড়াতে হবে সুতরাং এই জাতীয় পণ্যগুলি কিনবেন না এমন কিছু কেনার চেষ্টা করুন যা মেরামতযোগ্য এবং নতুন কেনার আগে জিনিসগুলি ঠিক করার চেষ্টা করুন এবং অনেকগুলি জিনিস আসলে মেরামতযোগ্য এবং পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হল যখনই এবং যেখানেই সম্ভব গাছ লাগান এবং এটির জন্য কতটা সম্ভব এটি চেষ্টা করুন তাদের নিয়মিত জল পান করুন যত্ন নিন এবং তারপরে এটি একটি খুব ভাল এবং সন্তুষ্ট অনুভূতি দেয় এবং পরিবেশের জন্য পরেরটি হল পাখিদের জন্য জল রাখা কারণ পাখিরা বিশেষত গ্রীষ্মে জলের সন্ধান করে এবং তারপর যখন তারা তৃষ্ণা নিবারণ করতে সক্ষম হয় না তখন কিছু জ্বলন্ত রোদ এবং তাপের কারণে কিছু পাখি মারা যায় এবং আপনার নিয়মিত পাখির জন্য খাবার রাখা উচিত এখন এই উপসংহারের দিকে আমি আপনাকে বলতে চাই যে পরিবেশের প্রতি মনোযোগী হওয়াই আপনার বাচ্চাদের শেখাবে গ্রহকে অবনতি থেকে বাঁচাতে সুতরাং যখন আপনি উদাহরণ স্থাপন করবেন বাচ্চারা আপনার দিকে তাকাবে এবং তারপরে তারা মন থেকে পরিবেশের যত্ন নেওয়া শুরু করবে এবং খুব নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যতে জীবনযাপন শুরু করবে এবং এই গ্রহটিকে খুব টেকসই করবে সামগ্রিকভাবে যা প্রত্যাশা করা হয় তা হল আপনার নৃতাত্ত্বিক মানসিকতা পরিবর্তন করা উচিত নৃবিজ্ঞানী মানসিকতা হল মানব কেন্দ্রিক মন সেট যে আমি প্রথম পাখি এবং প্রাণী এবং সমস্ত গাছ উদ্ভিদ এবং প্রাণীকুল আমার জন্য আর তারা এখানে সুতরাং আমি কিছু করতে পারি তারা আমার ইশারায় রয়েছে এবং আর আমিই সবকিছু করতে পারি তার পরিবর্তে এই ইকো কেন্দ্রিক বা জৈব কেন্দ্রিক মানসিকতা নিন পরিবেশ কেন্দ্রিক বা বায়ো কেন্দ্রিক মন সেট কি এটি পরামর্শ দেয় যে আপনি প্রকৃতির অংশ এবং আপনার অধিকার রয়েছে কেউ তা অস্বীকার করে না একইভাবে একটি অ্যামিবা একটি পিঁপড়া একটি ছোট প্রাণীটির সমান অধিকার রয়েছে কারণ আপনি আকারে এত বড় মানুষ না কেন এর অর্থ হল এত ক্ষুদ্র ক্ষুদ্র এবং আকারে নগণ্য এমন কোনও কিছুর অধিকার নেই প্রকৃতপক্ষে এই গ্রহে আপনার অন্য কোনও জীবকে হত্যা বা ক্ষতিগ্রস্থ করার কোনও অধিকার নেই এবং এটি নিজের অধিকারের জন্য গ্রহণ করতে আপনি আগ্রাসী সহিংসতা করছেন এমন অধিকার তবে এটি বাস্তবে পরিবেশগত অবিচারের কারণ হয়ে দাঁড়িয়েছে সুতরাং পরিবেশের সাথে ন্যায্য হন এই জৈবকেন্দ্রিক মন সেট করার চেষ্টা করুন যেখানে আপনি পাখি গাছ প্রাণী এবং অন্যান্য মানবেতর প্রাণীদের সম্মান করতে শুরু করেন এবং তারপরে আপনি তাদের সমান গুরুত্ব দিন আপনি তাদেরকে আপনার সমবয়সী হিসাবে মনে কর এবং সেখানেও কিছু লোক যারা এমনকি তাদের এক ধাপ এগিয়ে রাখে এবং তারা এমনকি অনুভব করে খুব নম্র সুতরাং আপনি আমার চেয়ে আরও ভাল তাই আমার উচিত আপনার প্রতি অত্যন্ত শ্রদ্ধার সাথে আচরণ করা সুতরাং আপনি যখন এই মাইন্ডসেটে পরিবর্তন করেন তাই স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের যত্ন নিতে সক্ষম হবেন আসুন আমরা পরিবেশের দিক থেকে এবং প্রকৃতির সাথে সুরেলাভাবে জীবনযাপনের দিক থেকে দুজন বিশিষ্ট ব্যক্তির দুটি আকর্ষণীয় উক্তি দেখি একজন হলেন মহাত্মা গান্ধীর তিনি বলেছেন পৃথিবী প্রতিটি মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট সরবরাহ করে তবে প্রত্যেক মানুষের লোভ তা নয় সুতরাং যদি আপনি পৃথিবী আমাদের যে উৎসগুলি সরবরাহ করে তার সীমিত ব্যবহার করতে পারেন আমাদের চাহিদা পূরণের জন্য আমাদের সকলের প্রচুর পরিমাণে রয়েছে তবে যদি কেউ লোভী হন এবং প্রকৃতির শোষণ করতে চান পরিবেশটিকে যথাসম্ভব ব্যবহার করুন তবে সমস্ত আমাদের পর্যাপ্ত পরিমাণে হবে না যাতে সে পরামর্শ দিচ্ছে গ্যারি স্নাইডারের পরেরটি গল্পও খুব আকর্ষণীয় এবং খুব শক্তিশালী বার্তার সাথে তিনি বলেছেন "প্রকৃতি দেখার মতো জায়গা নয় এটা বাড়ি " সুতরাং পিকনিক চলাকালীন আপনি বাইরে গিয়ে দেখেন এমন কিছু নয় তবে এটি আমাদের পার্শ্ববর্তী এটি আমাদের বাড়ি সুতরাং আমাদের ভাল যত্ন নিতে হবে তাই আপনি কখনও কখনও পিকনিকে যান এবং তারপরে বলতে দেন যে আপনি একটি পার্কে রয়েছেন এবং তারপরে আপনি আপনার যে পানীয়টি রেখেছিলেন তা নিক্ষেপ করেন এবং তারপরে আপনি এটি ফেলে দিন সমস্ত আবর্জনা ফেলে দিন তিনি বলেছেন যে আপনি এটি করতে পারবেন না কারণ এটি আপনার বাড়ি এবং আপনি তার চারপাশে ঘেরাও হয়ে রয়েছেন এবং আপনি সেই চারপাশের সেই পরিবেশের মধ্যেই বাস করছেন সুতরাং এটি মাথায় রাখুন তাই এটির সাথে আমি আশা করি যে আপনার নৃতাত্ত্বিক চিন্তাকে ইকো কেন্দ্রিক বা বায়ো কেন্দ্রিকে পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা সহায়ক হওয়ার চেষ্টা করব এবং আপনি যা কিছু করতে পারেন তা শুরু করবেন সুতরাং এটি আপনার ব্যক্তিত্বকেও বদলে দেবে সুতরাং মনে রাখবেন যে এটা মজাদার এবং হালকা মনের দিক থেকে দেওয়া টিপসের একটি আপনার এই পোষা প্রাণী এবং তারপরে যতটা সম্ভব প্রাকৃতিক প্রাণীগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করা উচিত কারণ আপনি দেখতে পাবেন যে তারা প্রকৃতির মধ্যে আনন্দিত তাই আপনি তাদের হতাশাগ্রস্থ করতে পারবেন না এবং সেই আনন্দ এবং দীপ্তি আপনার কাছে আসবে এবং আপনাকে হালকা হৃদয় বোধ করবে এমন লোক আছে যারা গাছপালায় যায় তারা প্রতিদিন এটি দেখায় কারণ এমন লোক আছে যারা গাছপালার সাথে কথা বলে কারণ তারা মনে করে যে তারা তাদের বাচ্চার মতো এবং তারপরে তারা শ্বাস নেয় এবং তারা মানুষের পছন্দ হয় এবং তাদের সাথে কথা বলে এবং তারপরে তারা সতেজ বোধ করে তারা লোকদের আমন্ত্রণ জানায় আপনি যখন যাবেন তারা স্বাগত জানায় এবং তারপরে আপনি যখন না যান তারা কিছুটা শক্তিতে ডুবে যায় এবং তারপরে তারা অনুভব করেন যে তারা আপনাকে মিস করছে প্রকৃতির অভিজ্ঞতা একই রকম তাই এর সাথে থাকা একদিকে আপনি এক সাথে তাদের সুখী করে তুলতে চেষ্টা করছেন যা এক প্রকার মিথজৈবিক সম্পর্ক এবং তারপরে তারা আপনাকে খুব সুখী এবং স্বাস্থ্যকর অবস্থায় রাখা সুতরাং এই চিন্তাভাবনার সাথে আমাকে এই ভিডিওগুলি দেখার জন্য আপনাকে আরও একটি আকর্ষণীয় পরামর্শ দিয়ে শেষ করি সুতরাং আমি চলচ্চিত্রের কিছু নাম দিয়েছি যা যদি আপনি আগ্রহী হন তবে আপনি বক্তৃতায় নিজেই দেখতে পারেন এবং একটি জলবায়ু কল্পকাহিনী যা আমি উল্লেখ করেছি সেটি হল পোলার সিটি রেড তবে এটি ছাড়াও যদি আপনি জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানতে চান তবে এটি কী এবং আপনি এটি সম্পর্কে কী করতে পারেন সুতরাং এই তিনটি ভিডিও দেখুন প্রথমটি কিছুটা দীর্ঘ এটি সম্পর্কিত সমস্ত সমস্যা সম্পর্কে বলে পরের দুটি খুব সংক্ষিপ্ত আপনি যদি প্রথমটি দেখতে না পান তবে পরের দুটিটি দেখার চেষ্টা করুন - জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা এবং আপনি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কী করতে পারেন এটি প্রায় পাঁচ মিনিটের মতোই নয় আপনি তাত্ক্ষণিকভাবে নজর দিতে পারেন অবশ্যই আমি এইগুলির সারাংশ দিয়েছি তবে আপনি যখন ভিডিওগুলিতে দেখেন এটি আরও কার্যকর এবং আরও আকর্ষণীয় হয় এবং আপনি সহজেই তাদের স্মরণ করতে থাকবেন সুতরাং এটি দেখার মতো তাই আমি বললাম এটি অবশ্যই ভিডিওগুলি দেখতে হবে এবং এখন যেমন আমরা কোর্সটি শেষ করেছি তাই আমরা আপনার প্রতিক্রিয়ার দিকে এগিয়ে থাকব আমরা অবশ্যই আপনার প্রতিক্রিয়াটিকে স্বাগত জানাই কোর্স পাঠ্যসূচীর বিষয়বস্তু আপনাকে যেভাবে পৌঁছে দেওয়া হয়েছিল কোর্সের বিষয়বস্তু আরও উন্নতির জন্য কোনও পরামর্শ কোর্স প্রশিক্ষক যে আমি এবং কীভাবে আমি বক্তৃতাগুলি সরবরাহ করেছি যেখানে তারা কার্যকর এবং আপনি যে বিষয়ে কিছু বলতে চান এটি আপনি এটি ভাগ করতে পারেন এবং তারপরে যদি আপনার কাছে কোনও নতুন কোর্সের জন্য কিছু পরামর্শ থাকে এবং আপনি যদি অপেক্ষায় থাকেন তবে আপনি আমাকেও লিখতে পারেন আপনি আমার দেওয়া ইমেল আইডিতে লিখতে পারেন trciitkacin এখন পূর্ববর্তী কোর্সটি পছন্দ করে এমন কিছু কোর্সের অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে পাশাপাশি ইংলিশ দক্ষতার উপর এইটিতে দেওয়া কিছু বক্তৃতাগুলি সুতরাং প্রদত্ত পরামর্শটি হল কেন আমি ইংরেজী দক্ষতার বিষয়ে একটি পূর্ণাঙ্গ কোর্স দিই না সুতরাং আমি আপনাকে আমার পরবর্তী কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি যাতে এটি আমাদের প্রস্তুতির উপর নির্ভর করে জুলাই বা জানুয়ারিতে শুরু হতে পারে তবে আপনি সর্বকালের আমন্ত্রিত হন যারা এই কোর্সটি করে চলেছেন এবং আপনার মধ্যে বেশিরভাগই রয়েছেন আমার আগের পাঠ্যক্রম থেকে চালিয়ে যাওয়া সুতরাং আপনাকে পরবর্তী সকল কোর্সে অংশ নেওয়া সকল অংশগ্রহণকারী যা লাইফ অ্যান্ড ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় ইংরেজিতে হবে সুতরাং এর সাথে আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি অভূতপূর্ব চিন্তার একটি নোট সহ এটিকে ছেড়ে চলেছি যে আপনি এখন প্রায় 40 সপ্তাহের 40 টি বক্তৃতার জন্য আমার সাথে রয়েছেন তবে এটি খুব দীর্ঘ যাত্রার মতো তবে এটি এমনভাবেই চলেছিল যেন গতকাল আমি প্রথম বক্তৃতার রেকর্ডিং শুরু করেছি এবং এটি এখন সম্পূর্ণ হচ্ছে আমি জানি না কীভাবে সময় চলে গেল সময় আসলেই একটি আপেক্ষিক তবে তারপরে আমি আশা করি যে এই উপকরণগুলি আপনার পক্ষে সত্যিই উপকারী এবং তারপরে আপনার উপর কিছুটা প্রভাব ফেলেছিল এবং আপনি সেগুলি আপনার জীবনযাত্রায় ব্যবহার করতে সক্ষম হবেন আর জীবন হবে খুব সুখী স্বাস্থ্যকর এবং সুরেলা আপনি আপনার জীবনে যা কিছু প্রচেষ্টা গ্রহণ করুন তাতে আপনার সাফল্য কামনা করি আপনাকে অনেক ধন্যবাদ আবার ধন্যবাদ